কুলম্বের সূত্র Coulumb's Law এই পাঠক্রম টি হলো ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি এবং পাঠক্রম টি শুরু হবে কুলম্বের সূত্র Coulumb's Lawদিয়ে এবার আমরা এই বক্তৃতা শুরু করছি আমরা শুরু করছি দুটি আধানের অভ্যন্তরীণ বল এর জন্য কুলম্বের সূত্র Coulumb's Law দিয়ে তারপর আমরা দেখব যে একে কিভাবে প্রকৃত রূপে নিশ্চিত করা যায় পরীক্ষামূলক প্রতিপাদন তৃতীয়তঃ আমরা দুটি আধানের অভ্যন্তরীণ বলের কিছু উদাহরণ সমাধান করব এবং সবশেষে এই বক্তৃতায় আমরা আলোচনা করব একটি বিন্দু আধান এবং আধান বণ্টনের অভ্যন্তরীণ বল সম্পর্কে এটা এই বক্তৃতার আলোচ্য বিষয় এবং আজকের বিষয়বস্তুর ওপর নির্ভর করে আমি একটি এসাইনমেন্ট ও দেব যেখানে তোমরা এই ধারণা প্রয়োগ করে তিন বা চারটি অংকের সমাধান করবে এবার কুলম্বের সূত্র Coulumb's Law বলে যে যদি দুটি আধান থাকে এখন ধরে নেওয়া যাক তাদের উভয়ই বিন্দু আধান এখানে একটি আধান q1 থেকে অন্য একটি আধান q2 এর দূরত্ব r এবং পরবর্তী কালের জন্য আমি একটি চিহ্ন প্রস্তুত করছি এটাকে আমরা লিখছি r12 যা ইঙ্গিত করে আধান 1 এবং আধান 2 এর অভ্যন্তরীণ দূরত্ব এরপর আলোচনা করব এদের অভ্যন্তরীণ বল নিয়ে তোমরা মেকানিক্স পাঠ্যক্রম থেকে জানো যে এই বল হল ভেক্টর কোয়ান্টিটি এদের অভ্যন্তরীণ বলের ম্যাগনিচিউড বা মান যা হবে তা নির্ভর করবে আমরা q1 এবং q2 কি ইউনিট ব্যবহার করব তার ওপর আমরা সাধারণত SI ইউনিট এ কাজ করি এবার আমি এটা SI ইউনিটের ভাষায় লিখব এটা হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন q1 q2 ভাগ r12 স্কয়ার যেখানে এপসাইলন 0 হল শূন্য স্থানের পারমিটিভিটি তার মানে যদি আধান দুটির অভ্যন্তরীণ দূরত্ব দ্বিগুণ করা হয় এখানে এই স্কয়ার এর জন্য এখানে একটি স্কয়ার থাকার ফলে বল কমে যাবে চার ভাগে কিন্তু আমি এইমাত্র বলেছি বল শুধুমাত্র ম্যাগনিচিউড এ নির্ধারিত নয় বলের একটি দিকও থাকে সেটি কোন দিক হবে এখন তোমাদের পূর্ববর্তী ক্লাসে তোমরা শিখেছ যদি q1 এবং q2 এর একই চিহ্ন থাকে তখন বল হবে বিকর্ষী তার মানে এই যে এই বল হবে সেই রেখা বরাবর যেই রেখা আধান গুলিকে সরাসরি সংযোজন করে এবং ম্যাগনিচিউড একই রেখে একে অপরকে বিকর্ষণ করবে অন্যদিকে যদি তাদের বিপরীত চিহ্ন থাকে তাই এখানে আমি বিপরীত লিখি যদি তাদের বিপরীত চিহ্ন থাকে তাদের বল হবে আকর্ষী তার মানে এই যে এই বেলায় বল হবে একে অপরের দিকে তাহলে আমি আশা করি এই বিষয়টি পরিস্কার তবে এই ছবি আবার অঙ্কন করে এটা পরিষ্কার করা যাক আমি দুটি আধান আঁকছি q1 এবং q2 যারা r12 দূরত্বে অবস্থিত এবং যদি আধান দুটি সমান হয় অর্থাৎ একই রাখবার জন্য আমি কমলা রং ব্যবহার করছি আধান দুটি সমান বোঝাতে তখন বল হবে বিকর্ষী অন্যদিকে যদি আধান গুলি বিপরীত চিহ্নের হয় তখন তাদের বল হবে আকর্ষী আমরা এর সবটা ভেক্টর নোটেশন এ কিভাবে লিখব এটি লেখার একটি অত্যন্ত সহজ পথ আমি ব্যবহার করব এখন আমি সবটা লিখছিভেক্টর বল টির ম্যাগনিচিউড হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q1q2 বাই r12 স্কয়ার এখন যদি আমি এটাকে ভেক্টর নোটেশন এ লিখি আমায় বল বোঝাতে হবে 1 এর উপর অথবা 2 এর ওপর লেখা যাক এখানে 1 এর উপর বল যাকে আমি এখানে সাবস্ক্রিপ্ট 1 দিয়ে চিহ্নিত করছি এটি ইউনিট ভেক্টর r12 এর দিকে হবে এই হ্যাট টি ইউনিট ভেক্টর চিহ্নিত করে এবার তোমরা দেখবে যে 1 থেকে 2 তে যেতে শুধু লিখব r12 ভেক্টর অর্থাৎ এই r হল 1 থেকে 2 এর দূরত্ব ইউনিট ভেক্টর টি হবে r12 এর দিকে তার ম্যাগনিচিউড একক অর্থাৎ আমায় এখানে মাইনাস চিহ্ন লিখতে হবে যেটা আমি এভাবে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 q1q2 বাই r12 স্কয়ার r21 হ্যাট যেখানে r21হ্যাট হল 2 থেকে 1 এর ইউনিট ভেক্টর r21 একটি ইউনিট ভেক্টর হওয়া উচিত তোমরা খেয়াল করবে যে এই ভাবে লিখলে চিহ্ন দিক এবং সমস্ত কিছুর খেয়াল রাখা হয়ে যাচ্ছে

যদি আধানগুলি সমান হয় তখন এখানে q1 এবং q2 ধনাত্মক হবে এবং তার ফলে চিহ্নটি সঠিক দিক নির্ণয় করবে অন্যদিকে q1 এবং q2 বিপরীত হলে চিহ্ন পাল্টাবে তাহলে এটির পুনরাবৃত্তি করা যাক আমি দুটি আধান দিচ্ছি q1 এবং q2 সবকিছু ভেক্টরর নোটেশন এ লিখছি অর্থাৎ আমি লিখছি 1 থেকে 2 এর ভেক্টর হল r12 2 থেকে 1 এর ভেক্টর হল r21 আমি এই রীতির সব জায়গায় অনুসরণ করব তারপর সঠিক দিক এর সাথে বলকে লিখব 1 ভাগ 4 পাই এপসাইলন বাই r12 স্কয়ার r12 স্কয়ার হল r21 স্কয়ার এর সমান গুন 1 থেকে 2 এর ইউনিট ভেক্টর

এবং একই ভাবে 2 এর ওপর বল কে লেখা যায় মাইনাস 1 বাই 4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r12 স্কয়ার যার সমান হল r21 স্কয়ার গুন 2 থেকে 1এর ইউনিট ভেক্টর এটি হলো কুলম্বের সূত্র Coulumb's Law যা বিকর্ষণ আকর্ষণ সবই দেয় যেহেতু আমরা এখন দিকের বিবেচনা ও করছি কুলম্বের সূত্র Coulumb's Law বলের দিক এবং ম্যাগনিচিউড দুটোই দেয়

আমরা এটি পরীক্ষার মাধ্যমে কিভাবে প্রমাণ করব কুলম্ব কি বিন্দু আধান দিয়ে পরীক্ষা করেছিলেন আমাদের পরীক্ষার জন্য বিন্দু আধান কি সহজলভ্য উত্তরটি হলো না অনুরূপ একটি সূত্রের কথা তোমরা স্মরণ করো যেটা হল মাধ্যাকর্ষণ সূত্র এবং সেটা বলে যে দুটি ভরের মধ্যবর্তী বল F ধরে নেওয়া যাক ভর দুটি হল m1 এবং m2 এবং এই হল r12 ভেক্টর তখন 1 এর উপর F সমান হবে মাইনাস Gm1m2 বাই r12 স্কয়ার 2 থেকে 1 এর দিকে r ইউনিট ভেক্টর এটি সর্বদা আকর্ষী মাধ্যাকর্ষণ এর ক্ষেত্রে আমরা পাই যে ভরের কোন চিহ্ন থাকে না কিন্তু সূত্রের গঠন একই যখন আমরা এই সূত্রে দুটি বড় ভর নিয়ে দেখি এবং খুঁজি তাদের অভ্যন্তরীণ আকর্ষণ তাহলে বল হলো এই দিকে এটি সর্বদাই আকর্ষী এটাকে যা করা যেতে পারে তা হল এই ভর গুলিকে ধরা যেতে পারে নিরেট ভর এবং তাদের অভ্যন্তরীণ বল মাপা যেতে পারে আমরা পরবর্তীতে দেখব যে এই বল কে লেখা যেতে পারে এমন ভাবে যে দুটি ভর তাদের কেন্দ্রে ঘনীভূত অর্থাৎ দুটি সম্পূর্ণ গোলকের ভরের অভ্যন্তরীণ বল ম্যাগনিচিউড এর সমান হবে Gm1m2 বাই r12 স্কয়ার যেখানে r12 হল অবশ্যই তাদের কেন্দ্রের অভ্যন্তরীণ দূরত্ব দিক হল আকর্ষী অর্থাৎ এটা আমরা কি কুলম্বের সূত্র'Coulumb's Law পরীক্ষা করতে এমনই কিছু করতে পারি চলো দেখা যাক তাহলে যদি আমরা কুলম্বের সূত্র'Coulumb's Law দেখি দুটি বড় ভর নিই এবং যেমন ধাতব গোলক যাকে তড়িদাহত করা সহজ ধরা যাক আমি এখানে ধনাত্মক আধান দিলাম যেহেতু তারা গোলক এদের আধান সমবন্টিত থাকবে যদি এই দুটি গোলক অনেক দূরত্বে থাকে প্রয়োজনানুযায়ী তাদের আধান হবে চলনশীল কারণ আমরা তাদের সেভাবেই তড়িদাহত করি তড়িদাহত করবার সময় আধান তাদের মধ্যে চালনা করা হয় যাই হোক যেহেতু এই আধানগুলি চলনশীল ও তাদের বদ্ধ করে রাখার পরিস্থিতি হবে না এই আধান গুলি অপসারিত হবে এবং তারা আরো আধান নেবে কারণ তারা আরও বেশি বিকর্ষিত হবে কাছাকাছি এলে অর্থাৎ যখন আধান গুলি বিকর্ষণ করছে তখন তাদের অনেকটাই গোলকের পেছনভাগে চলে যাবে এবং সামনের ভাগে কম আধান থাকবে সর্বশেষ ছবিতে যদি আমি এই দুটি আধানের গোলক নিই আধান গুলি এখানে আরও ঘনীভূত হবে এবং সামনে কমে গিয়ে পেছনদিকে বেশি ঘনীভূত হবে ফল স্বরূপ তাদের সেই দূরত্বে রাখার কথা আমি ভাবতে পারিনা যেটা তাদের আধান কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবং এই বন্টন কি আমি জানিনা যদি আমি এই বন্টন না জানি তাহলে আমি তা কিভাবে বুঝবো যে আধান গুলি কত দূরে অর্থাৎ দুটি আধান গোলককে কাছাকাছি এনে তাদের অভ্যন্তরীণ বল নির্ণয় করে কুলম্বের নীতি Coulumb's Law পরীক্ষা করা যায় না অন্য পন্থা নিতান্তই জরুরি যা তোমরা এইভাবে দেখাতে পারো যদি 1 বাই r স্কয়ার রীতি মেনে চলা কোন বল হয় যেটাকে আমরা কুলম্বস ল'Coulumb's Law ধরে নিচ্ছি তখন একটি গোলকের উপর ধরা যাক ধাতব গোলক এবং তাতে তড়িদাহত করি সমস্ত আধান পৃষ্ঠতলে চলে আসবে ফল স্বরূপ তড়িদাহত গোলকের ভেতরে কোন আধান থাকবে না তাই আমি আবার বলছি 1 বাই r স্কয়ার রীতি মেনে চলা কোন বল যা এই বিশেষ ক্ষেত্রে তড়িৎ বল 1 বাই r স্কয়ার এর উপর নির্ভরশীল হয় তখন ধাতব গোলক এ প্রদান করা সমস্ত আধান পৃষ্ঠতলে চলে আসবে অর্থাৎ এটি পরীক্ষা করার জন্য যেই গবেষণা করা হয়েছে সেখানে তুমি ঠিক একটি গোলক তড়িদাহত করো এবং বাইরের একটি গোলক এর সাথে তার দিয়ে সংযুক্ত করো যদি গোলকের চার্জ 0 হয়ে যায় আমি জানি যে এই বল ক্ষেত্রের মান 1 বাই r স্কয়ার এবং এটি এই ভাবেই করা হয় আর এর নাম ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্ট এবং এটি নিশ্চিত যে 1 বাই r স্কয়ার হল একটি যা 1 বাই r স্কয়ার টু দি পাওয়ার প্লাস মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস17 অর্থাৎ আমরা খুব ভালো করেই জেনে গেছি যে কুলম্বস ল'Coulumb's Law হল 1 বাই r স্কয়ার নীতি মেনে চলা বল তাহলে দেখা যাক আমরা কি প্রতিষ্ঠা করলাম দুটি আধান এর অভ্যন্তরীণ বল হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q1q2 ভাগ r স্কয়ার যেখানে r হল তাদের আভ্যন্তরীণ দূরত্ব দ্বিতীয়তঃ তা পরীক্ষা মূলক ভাবে যাচাই করা হল তৃতীয়তঃ আমরা দেখলাম বলের 1 বাই r স্কয়ার প্রকৃতির কারণে ধাতব গোলকের সমস্ত অতিরিক্ত আধান পৃষ্ঠতলে চলে আসবে